অর্থাৎ AB lineটি vertical planeএর সঙ্গে phi angleএ নতI একইভাবে যদি এটা theta কোন হয়I আমরা যদি একে front view তে লক্ষ্য করি এটা অনেকটা এভাবে incline হয়ে থাকবেI এখানে আমরা বলতে পারব যে AB lineটি horizontal plane এর সঙ্গে theta কোণে নতI এই ধরনের সমস্যা গুলোর বিষয়ে আমরা আরো বিশদে জানবো আমাদের পরবর্তী classএI তোমাদের অসংখ্য ধন্যবাদ